শুভ অপরাহ্ন আজ আমরা সফ্টওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট এর কিছু গুরুত্বপূর্ণ ধারণা দেখতে পাব আমি NIT রৌরকেলার কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ডঃ দুর্গাপ্রসাদ মহাপাত্র সুতরাং আজকের বিষয় প্রজেক্ট ইভ্যালুয়েশন এবং প্রোগ্রাম ম্যানেজমেন্ট সুতরাং ধারণাগুলি আজ আমরা একটি প্রজেক্ট এর জন্য ব্যবসায়িক মামলাটি কভার করব প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ইভ্যালুয়েশন সুতরাং আসুন আমরা প্রথমে দেখি একটি ব্যবসায়িক কেস কী ব্যবসায়িক কেস সাধারণত একটি সম্ভাব্যতা অধ্যয়ন কে বোঝায় সুতরাং সম্ভাব্যতা অধ্যয়ন এর প্রধান ফোকাস হল একটি সফ্টওয়্যার বিকশিত করা আর্থিক এবং প্রযুক্তিগতভাবে সম্ভব হবে কিনা তা নির্ধারণ করা এটি প্রজেক্ট টি শুরু করার যৌক্তিকতা সরবরাহ করবে এটি আরও দেখাবে যে প্রজেক্ট এর সুবিধাগুলি ছাড়িয়ে যাবে যা উন্নয়নের ব্যয় বাস্তবায়নের ব্যয় এবং অপারেশনাল ব্যয়কে ছাড়িয়ে যাবে সুতরাং এটি ব্যবসায়িক ঝুঁকির হিসাব নেওয়া প্রয়োজন এর অর্থ আমাদের এটাও বিবেচনা করা উচিত বিভিন্ন ঝুঁকি ব্যবসায়িক ঝুঁকিগুলি কী কী এবং এটি প্রজেক্ট টি সম্ভব হবে কিনা তা সিদ্ধান্ত নিতে আমাদের সহায়তা করবে এখন আসুন আমরা দেখি বিভিন্ন ধরণের সম্ভাব্যতা অধ্যয়ন গুলি কী কী সুতরাং তিন ধরণের সম্ভাব্যতা অধ্যয়ন রয়েছে একটি হল প্রযুক্তিগত সম্ভাব্যতা তারপরে আর্থিক সম্ভাব্যতা এবং তারপরে অপারেশনাল সম্ভাব্যতা প্রযুক্তিগত সম্ভাব্যতা এ আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে বর্তমান প্রযুক্তি যা আমাদের সাথে উপলব্ধ যার সাথে আমরা সফ্টওয়্যারটি বিকশিত করতে পারি বা না করতে পারি বা কোনও বিশেষ হার্ডওয়্যার বা সফ্টওয়্যার প্রয়োজন কিনা তা বাজারে উপলব্ধ কিনা সুতরাং যদি আপনার প্রজেক্ট বিকশিতের জন্য আপনার কোনও বিশেষ সফ্টওয়্যার বা হার্ডওয়্যার প্রয়োজন হয় এবং এটি বর্তমানে উপলব্ধ নয় বা অদূর ভবিষ্যতে বাজারে উপলব্ধ হওয়ার সম্ভাবনা নেই তারপরে আমরা বলি যে প্রজেক্ট টি প্রযুক্তিগতভাবে অসম্ভাব্য হবে তারপরে এই প্রযুক্তিগত সম্ভাব্যতা অধ্যয়ন শেষ হওয়ার পরে আমাদের আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করা উচিত আর্থিক সম্ভাব্যতা এর অর্থ আমাদের নিশ্চিত করা উচিত যে প্রস্তাবিত প্রজেক্ট টি বাস্তবায়নের মাধ্যমে যে মুনাফা বা সুবিধা পাওয়া যাবে তা অবশ্যই ব্যয়ের চেয়ে বেশি হতে হবে সুবিধাগুলি অবশ্যই প্রজেক্ট এর উন্নয়নে ব্যয় করা ব্যয়ের চেয়ে অনেক বেশি হতে হবে তবেই আমরা বলব যে প্রজেক্ট টি আর্থিকভাবে সম্ভব অন্যথায় আমরা বলব যে প্রজেক্ট টি আর্থিকভাবে সম্ভব নয় এবং তাই আমাদের সেই প্রজেক্ট টি গ্রহণ করা উচিত নয় তারপরে পরবর্তী সম্ভাব্যতা হল অপারেশনাল সম্ভাব্যতা সুতরাং আপনি যদি বলেন যে প্রজেক্ট টি প্রযুক্তিগতভাবে সম্ভব এবং আর্থিকভাবে সম্ভব তাহলে আমাদের অপারেশনাল সম্ভাব্যতা এর দিকে যাওয়া উচিত অপারেশনাল সম্ভাব্যতা এর অর্থ হল যদি কোনও প্রজেক্ট তৈরি করা হয় তবে এটি গ্রাহক শেষ ব্যবহারকারীরা কতদূর গ্রহণ করবে যদি শেষ ব্যবহারকারীরা এটি গ্রহণ করে তবে তারা খুশি তারা এটা ব্যবহার করতে পেরে খুশি হবে তারপরে আমরা বলি যে এটি অপারেশনাল সম্ভাব্যতা অন্যথায় আমরা বলি যে এটি অপারেশনাল সম্ভাব্যতা নয় কারণ আপনি দেখতে পাচ্ছেন যখন একটি নতুন প্রজেক্ট একটি স্বয়ংক্রিয়তা সিস্টেম হতে পারে আমরা বিকশিত করব এবং আগে প্রজেক্ট টি ম্যানুয়ালি চলছিল লোকেরা খুব খুশি ছিল এবং যদি তারা এটিকে স্বয়ংক্রিয় করে তোলে যদি আপনি তাদের সিস্টেমকে স্বয়ংক্রিয় করে তুলবেন তবে তাদের ভয় থাকতে পারে যে তাদের কাজ যেতে পারে সুতরাং তারা এটি প্রতিরোধ করতে পারে এবং সেক্ষেত্রে আমরা বলি যে প্রজেক্ট টি অপারেশনাল সম্ভব হবে সুতরাং আমাদের উন্নয়নের জন্য একটি প্রজেক্ট গ্রহণ করা উচিত কেবল মাত্র যদি এটি প্রযুক্তিগতভাবে সম্ভব আর্থিকভাবে সম্ভব এবং অপারেশনাল সম্ভব হয় অন্যথায় যদি কোন সম্ভাব্যতা সন্তুষ্ট না হয় তাহলে আমাদের সেই প্রজেক্ট টি গ্রহণ করা উচিত নয় এখন আসুন আমরা দেখি একটি ব্যবসায়িক মামলা বা সম্ভাব্যতা অধ্যয়ন এর বিষয়বস্তু গুলি কী কী সুতরাং একটি ব্যবসায়িক ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়বস্তুরয়েছে প্রথমে প্রস্তাবিত প্রজেক্ট এর কিছুটা ভূমিকা বা পটভূমি লিখতে হবে তারপরে প্রস্তাবিত প্রজেক্ট এর বিশদ সম্পর্কে যা লেখা উচিত তাহলে বাজার কি সুতরাং এই প্রজেক্ট টির একটি বাজারের সামান্য বিবরণের উদ্দেশ্যে করা হয়েছে তারপরে প্রজেক্ট টির বিকশিতের জন্য যে সাংগঠনিক এবং অপারেশনাল ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হবে তা অবশ্যই বর্ণনা করতে হবে তারপরে আমি ইতিমধ্যে আপনাকে বলেছি সম্ভাব্যতা অধ্যয়ন এর দুটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে উপকার এবং খরচ আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে উপকারগুলি অবশ্যই ব্যয়ের চেয়ে বেশি হতে হবে সুতরাং পরবর্তী সামগ্রীটি অবশ্যই উপকারী হতে হবে তারপরে বাস্তবায়ন পরিকল্পনার রূপরেখা সম্পর্কে আপনি যদি প্রজেক্ট টি বিকশিত করেন তবে এটি বাস্তবায়নের রূপরেখা কী হবে তার জন্য আমাদের অবশ্যই একটি পরিকল্পনা প্রস্তুত করতে হবে তারপরে প্রজেক্ট টি বিকশিত করতে কী ব্যয় এর প্রয়োজন হবে ব্যয়ের বিশদ বিবরণ এবং তারপরে আর্থিক মামলা তারপরে অন্যান্য পরবর্তী বিষয়বস্তুর মধ্যে কিছু ঝুঁকি রয়েছে কি ধরনের ঝুঁকি থাকবে যদি আমরা তখন প্রজেক্ট টি বিকশিত করতে যাই আমরা দেখার চেষ্টা করব কীভাবে সেগুলি পরিচালনা করা যায় এবং পরিশেষে প্রস্তাবিত প্রজেক্ট এর ম্যানেজমেন্ট সম্পর্কিত একটি সামগ্রিক পরিকল্পনাও রয়েছে সুতরাং এই বিষয়বস্তুগুলি কোনও ব্যবসায়িক কেস সামগ্রীতে বা সম্ভাব্যতা অধ্যয়ন এর প্রতিবেদনে উপস্থিত হওয়া উচিত সুতরাং এখন আসুন আমরা সংক্ষেপে এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে কিছুটা দেখি সুতরাং আমি আপনাকে আগেই বলেছি এই ব্যবসায়িক মামলার জন্য প্রথম সামান্য ভূমিকা বা পটভূমি থাকা উচিত সুতরাং এই ভূমিকাটি একটি সমস্যার সমাধান বা শোষণের সুযোগ বর্ণনা করবে সুতরাং আমরা কোন ধরণের সমস্যার সমাধান করতে যাচ্ছি বা আপনি কোন সুযোগটি কাজে লাগাতে চলেছেন সুতরাং এটি কিছুটা পটভূমি বা ভূমিকা হতে হবে প্রথমে বর্ণনা করা উচিত তারপরে এখানে প্রস্তাবিত প্রজেক্ট সম্পর্কে প্রজেক্ট এর সুযোগ এর প্রতিটি রূপরেখা প্রস্তাবিত প্রজেক্ট এর সুযোগ সম্পর্কে প্রতিটি রূপরেখা অবশ্যই বর্ণনা করতে হবে পরবর্তী তে প্রতিটি বাজার সুতরাং এখানে প্রজেক্ট টি একটি নতুন পণ্য বিকশিত করা হতে পারে ধরুন আপনি একটি নতুন পণ্য বিকশিতের জন্য একটি প্রজেক্ট বিকশিতের পরিকল্পনা করছেন উদাহরণস্বরূপ একটি নতুন কম্পিউটার গেম আপনি একটি নতুন কম্পিউটার গেম ডিজাইন করার জন্য একটি প্রজেক্ট বিকশিত করতে চান তারপরে পণ্যটির জন্য হালকা চাহিদা ইভ্যালুয়েশন করা প্রয়োজন যদি কেউ আপনার সফ্টওয়্যারটি কি ক্রয় করবে না তাহলে পণ্য প্রজেক্ট গুলির বিকশিতে কী লাভ সুতরাং এই কারণেই আপনাকে অবশ্যই বাজারটি কী হবে তা লক্ষ্য করতে হবে বাজারে আপনার পণ্য এর চাহিদা কতদূর হবে সুতরাং এই কারণেই বাজারে এই পণ্যটির চাহিদা সম্পর্কে সামান্য আলোচনা করা উচিত তারপরে পরবর্তী বিষয়বস্তু সম্পর্কে সাংগঠনিক এবং অপারেশনাল অবকাঠামো এখানে কিভাবে প্রতিষ্ঠানের পরিবর্তন প্রয়োজন হবে যদি আপনি এই বিশেষ প্রজেক্ট টি বিকশিত করেন তবে এই সংস্থায় কী পরিবর্তন ঘটতে পারে সাংগঠনিক কাঠামো এ অপারেশনাল কাঠামো এ প্রচুর পরিবর্তন হবে কিনা যদি তা হয় তাহলে কিছু সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই কারণেই এটি গুরুত্বপূর্ণ হওয়া উচিত যেখানে একটি নতুন তথ্য ব্যবস্থার আবেদন চালু করা হচ্ছিল সুতরাং যখন আপনি আছেন মনে করুন এটি একটি ম্যানুয়াল আপনি কেবল স্বয়ংক্রিয় হতে চলেছেন তাহলে সাংগঠনিক বা অপারেশনাল কাঠামো খুব বেশি প্রভাবিত নাও হতে পারে কিন্তু আপনি যদি সম্পূর্ণরূপে একটি সম্পূর্ণ নতুন তথ্য সিস্টেম তৈরি করতে যান যা আগে ছিল এটি সম্পূর্ণরূপে ম্যানুয়াল ছিল তারপরে সাংগঠনিক অবকাঠামো বা অপারেশনাল অবকাঠামো এ কিছু পরিবর্তন হতে পারে সুতরাং পরিবর্তন হলে কী ধরণের পরিবর্তন ঘটবে নতুন প্রজেক্ট গড়ে তোলা হবে সাংগঠনিক ও অপারেশনাল পরিকাঠামোয় কী ধরনের পরিবর্তন হবে তা আমাদের অবশ্যই আলোচনা করতে হবে তারপর আমি ইতিমধ্যে আপনাকে দুটি গুরুত্বপূর্ণ উপাদান বলেছি ব্যবসায়িক মামলার দুটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হল উপকার এবং ব্যয় সুতরাং সাধারণত এটি আর্থিক পরিভাষায় প্রকাশ করা উচিত যতদূর সম্ভব যে কোনও সুবিধা আমাদের আর্থিক পরিভাষায় প্রকাশ করার চেষ্টা করা পর্যবেক্ষণের শর্তে হতে পারে আমরা জানি যে আর্থিক পরিভাষার ক্ষেত্রে আর্থিক দিক থেকে আমরা বিভিন্ন ধরণের উপকার এবং ব্যয় দেখতে পাব যা পর্যবেক্ষণের শর্তাবলী বা আর্থিক শর্তে প্রকাশ করা যেতে পারে এবং যা প্রকাশ করা যায় না যা আমরা পরবর্তী শ্রেণীতে থাকতে পারি সুতরাং শেষ পর্যন্ত এটি ইভ্যালুয়েশন করা ক্লায়েন্ট এর উপর নির্ভর করে কারণ প্রথমে আমাদের দেখতে হবে প্রস্তাবিত প্রজেক্ট থেকে কী আর্থিক সুবিধা পাওয়া যাবে সুতরাং কারণ শেষে ক্লায়েন্ট এই প্রজেক্ট টি বাস্তবায়নের পরে এটি ইভ্যালুয়েশন করবে তারা কত ব্যয় করেছে তারা কি খরচ দিয়েছে তারা কত পরিমাণ অর্থ দিয়েছে এবং তারা কতটা উপকার পাচ্ছে যদি উপকারটি ব্যয়ের চেয়ে বেশি না হয় তবে অবশ্যই এটি তাদের কাছে হারিয়ে যাবে এবং তারা এই প্রস্তাবিত প্রজেক্ট টি বিকশিতের জন্য যাবে না সুতরাং এই কারণেই আমাদের অবশ্যই উপকারগুলি কী তা সনাক্ত করতে হবে এবং আমাদের অবশ্যই আর্থিক শর্তাবলী ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক পরিভাষায় বা এই সম্ভাব্য অধ্যয়ন প্রতিবেদনে উপকারগুলি প্রকাশ করার চেষ্টা করতে হবে পরবর্তীটি রূপরেখা বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে এখানে প্রজেক্ট টি কীভাবে বাস্তবায়ন করা হবে কোন উপায়ে আপনি প্রজেক্ট টি বাস্তবায়ন করবেন তা নিয়ে আলোচনা করতে হবে সুতরাং এটি একটি সংস্থার বিঘ্ন বিবেচনা করা উচিত যা কোনও প্রজেক্ট ঘটাতে পারে সুতরাং আপনি যদি নতুন প্রজেক্ট টি বাস্তবায়ন করেন তাহলে যদি কোনও বিঘ্ন ঘটে তবে সংগঠনের স্বাভাবিক পরিচালনায় কোনও বিঘ্ন ঘটবে কিনা সুতরাং এটিও এই রূপরেখা বাস্তবায়ন পরিকল্পনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়বস্তুতে লেখা উচিত যা আমাদের অবশ্যই ব্যয়বর্ণনা করতে হবে এখানে বাস্তবায়ন পরিকল্পনা এটি প্রতিষ্ঠার জন্য তথ্য সরবরাহ করবে সুতরাং বিভিন্ন ধরণের ব্যয় কী কী সুতরাং আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব বিভিন্ন ধরণের ব্যয় কী হতে পারে সুতরাং শেষ ব্যবহারকারী ক্লায়েন্ট এই প্রজেক্ট টি বিকশিতের জন্য কত খরচ দেবে সুতরাং বাস্তবায়ন পরিকল্পনা অবশ্যই এই ব্যয় প্রতিষ্ঠার জন্য তথ্য সরবরাহ করতে হবে এবং পরবর্তী উপাদানটি হল আর্থিক বিশ্লেষণ সুতরাং এই আর্থিক বিশ্লেষণ প্রজেক্ট এর মূল্য প্রতিষ্ঠার জন্য ব্যয় এর পাশাপাশি বেনিফিট ডেটা উভয়কেই একত্রিত করে যদি প্রজেক্ট টি উন্নত করা হয় তবে প্রজেক্ট এর মূল্য কী হবে সুতরাং এখানে এই বিষয়বস্তু আর্থিক বিশ্লেষণে এটি একত্রিত হবে এই বিভাগটি বিভিন্ন ব্যয় এবং বেনিফিট ডেটা একত্রিত করে প্রজেক্ট এর আসল মূল্য কী হবে তা প্রতিষ্ঠা করবে প্রজেক্ট টি শেষ ব্যবহারকারী দ্বারা গ্রহণ করা যাবে কিনা ব্যয় এবং সুবিধার তুলনা করে প্রজেক্ট টি বিকশিতকারী গ্রহণ করতে পারে কিনা সুতরাং এই বিশ্লেষণ টি পূরণ করা হবে একটি ব্যবসায়িক মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ উপাদান হল ঝুঁকি সুতরাং ঝুঁকি নিন কারণ আপনি জানেন যে এটি অবাঞ্ছিত কিছু তাই একটি প্রজেক্ট এ দুটি প্রধান ধরণের ঝুঁকি রয়েছে সুতরাং এই দুই ধরণের ঝুঁকি অবশ্যই যা ধারণ করে তা অবশ্যই এই সম্ভাব্য অধ্যয়ন প্রতিবেদন বা ব্যবসায়িক ক্ষেত্রে থাকতে হবে সুতরাং একটি ব্যবসায়িক ঝুঁকি অন্যটি প্রজেক্ট এর ঝুঁকি সুতরাং আসুন আমরা প্রজেক্ট এর ঝুঁকিতে দেখি কী ঘটছে প্রজেক্ট এর ঝুঁকিগুলি হল ঝুঁকি যা সফল প্রজেক্ট সম্পাদনের হুমকি এর সাথে সম্পর্কিত সফল প্রজেক্ট টি সম্পূর্ণ করার জন্য বা প্রজেক্ট টি সফলভাবে শেষ করার সময় যাতে কী হুমকি দেখা দিতে পারে তা ঠিক আছে তাই এই জিনিসগুলি প্রজেক্ট এর ঝুঁকি হিসাবে পরিচিত সুতরাং এগুলি প্রজেক্ট এর সফল সমাপ্তি বা সম্পাদনের জন্য হুমকি কী তার সাথে সম্পর্কিত যেখানে ব্যবসায়িক ঝুঁকি বিতরণ প্রজেক্ট এর সুবিধার হুমকি এর কারণগুলির সাথে সম্পর্কিত সুতরাং যদি নতুন প্রজেক্ট টি সরবরাহ করা হয় তবে আপনি কী সুবিধা পাবেন এবং কোন কারণগুলি বিতরণ প্রজেক্ট এর এই সুবিধাগুলি পাওয়ার হুমকি দেবে সুতরাং এই কারণগুলিকে ব্যবসায়িক ঝুঁকি হিসাবে অভিহিত করা হবে এই ব্যবসায়িক ক্ষেত্রে বা সম্ভাব্যতা অধ্যয়ন এ আমাদের ফোকাস বিভিন্ন ব্যবসায়িক ঝুঁকির উপর থাকবে সুতরাং আমরা অধিবেশনের শেষের দিকে ব্যবসায়িক ঝুঁকি নিয়ে কিছুটা আলোচনা করব সুতরাং তাহলে ম্যানেজমেন্ট পরিকল্পনার শেষ বিষয়বস্তু বা শেষ উপাদানটি এখানে সংস্থার মসৃণ ম্যানেজমেন্ট এর জন্য একটি বিশদ পরিকল্পনা করা উচিত আপনার বিবেচনা করা উচিত বিভিন্ন ক্রিয়াকলাপ গুলি কী হওয়া উচিত বিভিন্ন মাইলস্টোন ইত্যাদি কি সুতরাং এই বিভাগে যে প্রজেক্ট টি লেখা উচিত তা বিকশিতের সময় এই সংস্থার এই মসৃণ ম্যানেজমেন্ট জন্য বিস্তারিত পরিকল্পনা সুতরাং এগুলি একটি ব্যবসায়িক মামলার বিভিন্ন বিষয়বস্তু সুতরাং যদি এই ব্যবসায়িক কেস বা একটি সম্ভাব্য অধ্যয়ন এর প্রতিবেদনে এটি থাকা উচিত তবে কোন বিভাগগুলি এখন আমরা সফ্টওয়্যার প্রজেক্ট পরিচালনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক দেখতে পাব যা আপনার প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সুতরাং আসুন আমরা প্রথমে দেখি এই প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট কী সরবরাহ করে সুতরাং এই প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটি সমস্ত প্রজেক্ট গুলির একটি সংক্ষিপ্ত বিবরণ সরবরাহ করে যা একটি সংস্থা গ্রহণ করছে একটি সংস্থা কেবল মাত্র একটি প্রজেক্ট বিকশিত করে না এটি একাধিক প্রজেক্ট বিকশিত করতে পারে সুতরাং এই প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সংস্থাটি যে সমস্ত প্রজেক্ট বিকশিত করছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ সরবরাহ করবে সুতরাং কিছু প্রজেক্ট একাডেমিক সম্পর্কিত প্রজেক্ট হতে পারে কিছু প্রজেক্ট স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রজেক্ট হতে পারে কিছু প্রজেক্ট ব্যবসা ভিত্তিক প্রজেক্ট হতে পারে বা কিছু প্রজেক্ট ইন্ডাস্ট্রি ভিত্তিক প্রজেক্ট হতে পারে সুতরাং এই প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটি সংস্থাটি যে সমস্ত প্রজেক্ট গ্রহণ করছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ সরবরাহ করবে সুতরাং এই প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর আগে এটি প্রজেক্ট গুলিতে সম্পদ বরাদ্দকে অগ্রাধিকার দেবে সুতরাং যেহেতু সংস্থা বা এই প্রজেক্ট বিকশিতশীল সংস্থা এতগুলি প্রজেক্ট বিকশিত করছে সম্পদ সীমিত সুতরাং কীভাবে সম্পদ বরাদ্দ করা যায় সুতরাং কোন ক্রিয়াকলাপ বা কোন প্রজেক্ট টি বেশি গুরুত্বপূর্ণ বলুন যে প্রথমে সেই প্রজেক্ট গুলিকে আরও সম্পদ দেওয়া উচিত সুতরাং কোন প্রজেক্ট টি কোন সম্পদ গুলি এবং কখন বরাদ্দ করা উচিত তা কীভাবে অগ্রাধিকার দেওয়া যায় সুতরাং এই অগ্রাধিকার এই প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট অন্যতম উদ্দেশ্য এটি বিভিন্ন প্রজেক্ট এ সম্পদ বরাদ্দকে অগ্রাধিকার দেবে এটি কোন নতুন প্রজেক্ট গুলি গ্রহণ করা উচিত এবং কোনটি বিদ্যমান প্রজেক্ট গুলি বাদ দেওয়া উচিত তাও সিদ্ধান্ত নেবে সম্ভাব্য অধ্যয়ন এর পরে আমরা কোথায় পেয়েছি তা দেখুন যদি এই নতুন প্রজেক্ট টি গ্রহণ করে তবে এটি আমাদের অনেক বেশি লাভ দেবে তাহলে অবশ্যই আমাদের এটি বিকশিতের জন্য এটি গ্রহণ করতে হবে যদিও আমরা দেখেছি যে কিছু প্রজেক্ট চলছে তারা সংস্থাকে এত সুবিধা দিচ্ছে না বরং তারা লোকসানে চলছে তারপরে এই সময় আমাদের অবশ্যই প্রজেক্ট গুলি বাদ দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে যা আমরা ভোগ করেছি যা গ্রহণ করা হবে এবং আমাদের এটিকে সংস্থার উন্নয়নে আরও ক্ষতি আনতে দেওয়া উচিত নয় সুতরাং যে বিদ্যমানগুলি ক্ষতি দিচ্ছে তারা লোকসানে চলছে সুতরাং তাদের অবশ্যই বাদ দিতে হবে সুতরাং কোন নতুন প্রজেক্ট গুলি গ্রহণ করা উচিত এবং কোনটি বিদ্যমান প্রজেক্ট গুলি বাদ দেওয়া উচিত তা কীভাবে সিদ্ধান্ত নেওয়া যায় এর জন্য আমাদের আবার প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট ব্যবহার করা উচিত এটি সিদ্ধান্ত নেবে কোন প্রজেক্ট টি গ্রহণ করবে এবং কোন বিদ্যমান প্রজেক্ট টি বাদ দেবে আসুন আমরা দেখি প্রজেক্ট পোর্টফোলিও পরিচালনার গুরুত্বপূর্ণ উদ্বেগগুলি কী কী সুতরাং এগুলি প্রজেক্ট পোর্টফোলিও পরিচালনার গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রথমটি হল প্রজেক্ট গুলির জন্য প্রস্তাবগুলি ইভ্যালুয়েশন করা সুতরাং প্রজেক্ট এর প্রস্তাবগুলি বিভিন্ন উৎস থেকে আসতে পারে সুতরাং প্রজেক্ট এর প্রস্তাবগুলি কীভাবে ইভালুয়েট করা যায় আপনি প্রস্তাবগুলি ইভ্যালুয়েশন করবেন এমন সমস্ত পরামিতিগুলি কী কী সুতরাং এটি প্রথম গুরুত্বপূর্ণ উদ্বেগ যে আমাদের প্রজেক্ট গুলির প্রস্তাবগুলি ইভ্যালুয়েশন করতে হবে তারপরে আমাদের প্রজেক্ট গুলির সাথে জড়িত ঝুঁকি ইভ্যালুয়েশন করতে হবে আমি আগেই বলেছি যে দুধরনের গুরুত্বপূর্ণ প্রজেক্ট ঝুঁকি রয়েছে ব্যবসায়িক ঝুঁকি এবং প্রজেক্ট এর ঝুঁকি এই ঝুঁকির প্রভাব কী হবে তা আমাদের ইভ্যালুয়েশন করতে হবে সুতরাং প্রজেক্ট টি কতটা প্রভাবিত হবে সুতরাং সিস্টেমটি কীভাবে প্রভাবিত হবে তা ইভ্যালুয়েশন করা সুতরাং প্রজেক্ট গুলির সাথে জড়িত ঝুঁকিগুলি ইভ্যালুয়েশন করা তারপরে কীভাবে প্রজেক্ট গুলির মধ্যে সম্পদ ভাগ করা যায় তা সিদ্ধান্ত নেওয়া যেহেতু কোনও সংস্থায় একাধিক প্রজেক্ট চলছে তবে সম্পদগুলি সীমিত কখন কোন সম্পদটি কোন প্রজেক্ট এ বরাদ্দ করা হবে তা কীভাবে সিদ্ধান্ত নেওয়া যায় তা একটি গুরুত্বপূর্ণ সুতরাং প্রজেক্ট পোর্টফোলিও পরিচালনার লক্ষ্য কখন এবং কোন প্রজেক্ট এ কোন সম্পদ দেওয়া হবে তা সিদ্ধান্ত নেওয়া সুতরাং এখন প্রজেক্ট গুলির মধ্যে নির্ভরশীলতার হিসাব নিয়ে কিছু প্রজেক্ট রয়েছে যা নির্ভরশীল তার মানে ধরুন প্রজেক্ট a প্রজেক্ট b এর উপর নির্ভর করে তার মানে যদি প্রজেক্ট b সম্পূর্ণ না হয় তবে আমরা প্রজেক্ট a শুরু নাও করতে পারি সুতরাং এই কারণেই এটি পরিচালনা করার জন্য আমাদের অবশ্যই প্রজেক্ট গুলির মধ্যে নির্ভরশীলতা বিবেচনা করতে হবে কোন প্রজেক্ট টি অন্য কোন প্রজেক্ট এর উপর নির্ভরশীল তদ্অনুযায়ী আমরা সম্পদ বরাদ্দ করতে পারি যাতে যে প্রজেক্ট এর উপর অন্য একটি প্রজেক্ট স্বাধীন হয় তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা উচিত যাতে এর উপর নির্ভরশীল অন্য প্রজেক্ট টি শুরু করা যায় তারপর প্রজেক্ট গুলির মধ্যে ডুপ্লিকেশন অপসারণ করা সুতরাং যদি আপনার অনুরূপ প্রজেক্ট থাকে যদি কিছু উপাদান অপ্রয়োজনীয় হয় তবে সেগুলি ডুপ্লিকেশন করা হয় সুতরাং এটি প্রচেষ্টা এবং সম্পদের অপ্রয়োজনীয় ব্যবহার এবং সময়ের অপচয়ও সুতরাং আমাদের প্রজেক্ট গুলির মধ্যে ডুপ্লিকেশন সনাক্ত করতে হবে এবং আমাদের সেগুলি অপসারণ করতে হবে এটি প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট অন্যতম গুরুত্বপূর্ণ উদ্বেগ তারপরে প্রয়োজনীয় উন্নয়নগুলি যাতে অসাবধানতাবশত মিস না করা হয় তা নিশ্চিত করা সুতরাং প্রজেক্ট পোর্টফোলিও পরিচালনার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হল আমাদের নিশ্চিত করতে হবে যে প্রয়োজনীয় উন্নয়নগুলি অসাবধানতাবশত মিস করা হয়নি সুতরাং যদি কিছু ভাল জিনিস থাকে তবে কিছু প্রয়োজনীয় উন্নয়ন সুতরাং কোনওভাবে এটি মিস করা হয়েছে সুতরাং এই জিনিসটি নিশ্চিত করা উচিত যে হ্যাঁ কোনও প্রয়োজনীয় উন্নয়ন কোনও গুরুত্বপূর্ণ জিনিস নেই অসাবধানতাবশত তাদের মিস করা হয়েছে এই প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট ব্যবহার করেও এটি নিশ্চিত করা যেতে পারে এখন আসুন আমরা দেখি পোর্টফোলিও পরিচালনার জন্য বিভিন্ন উপাদানগুলি কী কী তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে একটি হল এই প্রজেক্ট পোর্টফোলিও সংজ্ঞা আরেকটি হল প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং তারপরে প্রজেক্ট পোর্টফোলিও অপ্টিমাইজেশন আসুন আমরা প্রথমে প্রজেক্ট এর পোর্টফোলিও সংজ্ঞাটি দেখি সুতরাং উদ্দেশ্য কী সুতরাং এখানে উদ্দেশ্য একটি সংস্থার মধ্যে সমস্ত প্রজেক্ট এর একটি কেন্দ্রীয় রেকর্ড তৈরি করা সুতরাং একটি সংস্থার সাথে মানে অনেক রেকর্ড রয়েছে সুতরাং কীভাবে একটি সংস্থার মধ্যে সম্পর্কিত সমস্ত প্রজেক্ট এর একটি কেন্দ্রীয় রেকর্ড তৈরি করা যায় সুতরাং এটি প্রজেক্ট পোর্টফোলিও সংজ্ঞা এর অন্যতম উদ্দেশ্য সুতরাং প্রজেক্ট পোর্টফোলিও বা প্রজেক্ট পোর্টফোলিও সংজ্ঞা করার এটাই প্রথম উপায় সুতরাং আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে সমস্ত প্রজেক্ট গুলি রিপোসিটোরি তে থাকবে নাকি ICT প্রজেক্ট এর মতো প্রজেক্ট গুলির একটি বিশেষ বিভাগ থাকবে সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে সমস্ত প্রজেক্ট গুলি রিপোসিটোরি এ রাখা হবে নাকি কোনও বিশেষ ধরণের প্রজেক্ট বা ICT প্রজেক্ট এর মতো কিছু বিশেষ শ্রেণীর প্রজেক্ট এ রাখা হবে তারপরে আমাদের নতুন পণ্য বিকশিত প্রজেক্ট এবং পুনর্নবীকরণ প্রজেক্ট গুলির মধ্যে পার্থক্য লক্ষ্য করতে হবে কারণ দেখুন যে নতুন এবং কেবল মাত্র সেখানে প্রক্ষেপিত একটি প্রজেক্ট বিকশিতের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে যা আপডেট করা হয়েছে সুতরাং আমাদের অবশ্যই একটি পার্থক্য থাকতে হবে কারণ প্রজেক্ট এর নতুন পণ্য বিকশিত এবং পুনর্নবীকরণ উভয়ের জন্য প্রয়োজনীয় সম্পদগুলি আলাদা হবে প্রয়োজনীয় সময় একটি নতুন পণ্য বিকশিত এর পাশাপাশি প্রজেক্ট পুনর্নবীকরণ এর জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা আলাদা হবে সুতরাং আমাদের নতুন পণ্য বিকশিত এবং প্রজেক্ট এর পুনর্নবীকরণ এর মধ্যে পার্থক্য টি লক্ষ্য করতে হবে সুতরাং প্রজেক্ট পোর্টফোলিও সংজ্ঞা এর লক্ষ্য এটি এর উদ্দেশ্য এই জিনিসগুলি তারপরে আমরা প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট দেখব এখানে আমাদের অবশ্যই দেখতে হবে যে প্রজেক্ট গুলির প্রকৃত ব্যয় এবং কর্মক্ষমতা রেকর্ড করা এবং সহায়তা করা যেতে পারে সুতরাং প্রজেক্ট টি প্রকৃত ব্যয় কী এবং কর্মক্ষমতা কী কী ধরণের কর্মক্ষমতা প্রজেক্ট এড়িয়ে যাচ্ছে সুতরাং পোর্টফোলিও ম্যানেজমেন্ট ব্যবহার করে সেগুলি রেকর্ড এবং ইভ্যালুয়েশন করা যেতে পারে মূল উদ্দেশ্য হল প্রকৃত ব্যয় রেকর্ড করা এবং ইভ্যালুয়েশন করা প্রজেক্ট গুলির প্রকৃত কর্মক্ষমতা সেগুলি বিকশিত করা হবে এবং প্রজেক্ট পোর্টফোলিও অপ্টিমাইজেশন এ যেমন এর নাম থেকে বোঝা যায় যে এখানে কী ঘটছে তা এখানে দেখা যাবে যে এখানে উপরে সংগৃহীত তথ্য সুতরাং আমরা তথ্য সংগ্রহ করছি আপনি দেখতে পাবেন যে এই প্রজেক্ট পোর্টফোলিও সংজ্ঞা এর আমরা রেকর্ড তৈরি করছি আমরা তথ্য সংগ্রহ করছি সুতরাং এখানে প্রজেক্ট পোর্টফোলিও অপ্টিমাইজেশান এর তথ্য যা আগে সংগ্রহ করা হয়েছিল তা একটি প্রজেক্ট এর আরও ভাল ভারসাম্য অর্জনের জন্য ব্যবহার করা যেতে পারে বিভিন্ন প্রজেক্ট গুলি কীভাবে ভারসাম্য বজায় রাখা যেতে পারে যেমন কিছু প্রজেক্ট দেখা খুব ঝুঁকিপূর্ণ তবে সেগুলি সম্ভাব্যভাবে খুব মূল্যবান তারা একটি মূল্যবান ভারসাম্য হবে কারণ তারা আরও লাভ দিতে পারে আপনি জানেন যে ব্যবসা বা প্রজেক্ট গুলি যা আরও ঝুঁকিপূর্ণ তারা আরও সুবিধা দেওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কিছু কম ঝুঁকিপূর্ণ প্রজেক্ট রয়েছে এটি খুব কম ঝুঁকিপূর্ণ প্রজেক্ট তবে তাদের প্রপার্টিগুলিও খুব কম এগুলি খুব কম মূল্যবান প্রজেক্ট সুতরাং আরও ভাল কর্মক্ষমতা অর্জনের জন্য আমাদের এই বিভিন্ন ধরণের প্রজেক্ট গুলির ভারসাম্য বজায় রাখতে হবে সুতরাং তথ্য আমরা কীভাবে করতে পারি আমরা কীভাবে তাদের ভারসাম্য বজায় রাখতে পারি তথ্য সংগ্রহ করে উপরের পদক্ষেপগুলিতে জড়ো হওয়া দুটি তথ্য ব্যবহার করে সুতরাং উপরে সংগৃহীত তথ্য প্রজেক্ট গুলির আরও ভাল ভারসাম্য অর্জনের জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং উদাহরণ আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু প্রজেক্ট খুব ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু যদিও তারা খুব ঝুঁকিপূর্ণ প্রত্যাবর্তন লাভও খুব বেশি হবে তবে কিছু প্রজেক্ট যা কম ঝুঁকিপূর্ণ তবে রিটার্ন খুব কম তারা খুব কম লাভ দেবে সুতরাং আমাদের এই বিভিন্ন ধরণের প্রজেক্ট এর মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হবে সুতরাং এটি করা যেতে পারে তার মানে আমাদের কিছু অপ্টিমাইজেশন করতে হবে প্রজেক্ট গুলি ঝুঁকিপূর্ণ হলেও আমরা কীভাবে আরও লাভ করতে পারি আমরা কীভাবে কম সময় কম খরচ করতে পারি কিন্তু উদ্দেশ্য হল মুনাফা সর্বাধিক করা সুতরাং এই জিনিসগুলি এই প্রজেক্ট পোর্টফোলিও অপ্টিমাইজেশন এর মাধ্যমে অর্জন করা যেতে পারে এখন আসুন আমরা দ্রুতভাবে প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর এই ভাল এবং খারাপ দিকগুলি সম্পর্কে দেখি ভাল দিকগুলি হল এটি পোর্টফোলিও এর বাইরে কিছু ছোট ad hoc কাজ করার অনুমতি দেয় এগুলি একটি প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটি আপনাকে পোর্টফোলিও এর বাইরে কিছু ad hoc কাজ করার অনুমতি দেয় উদাহরণস্বরূপ আপনি দ্রুত করতে চাইতে পারেন এটি সহজেই করা যেতে পারে যে সিস্টেম দ্রুত সংশোধন করতে চায় যেখানে অসুবিধাগুলি হল আপনি কিছু পূর্ণ সময়ের কর্মী নিতে পারেন আপনি কিছু পূর্ণ সময়ের কর্মী বরাদ্দ করতে পারেন তাদের সম্পর্কে একটি প্রজেক্ট এর জন্য কার্যকরভাবে তারা কেবল আংশিক সময় হিসাবে বিবেচিত হবে একটি কার্যকর আংশিক সময়ের ভিত্তি থাকবে কারণ এখনও কিছু রুটিন কাজ করতে হবে আমরা নির্ধারিত প্রজেক্ট গুলির জন্য পুরো সময় দিতে পারি না সুতরাং এটি একটি সীমাবদ্ধতা তারপরে অফিসিয়াল প্রজেক্ট পোর্টফোলিও সঠিকভাবে সাংগঠনিক ক্রিয়াকলাপ প্রতিফলিত নাও করতে পারে যদি কিছু প্রজেক্ট বাদ দেওয়া হয় সুতরাং যদি কিছু প্রজেক্ট বাদ দেওয়া হয় তবে আপনি অফিসিয়াল প্রজেক্ট পোর্টফোলিও এর জন্য কী প্রজেক্ট পোর্টফোলিও প্রতিবেদন প্রস্তুত করেছেন তা যদি কিছু প্রজেক্ট বাদ দেওয়া হয় তবে সাংগঠনিক ক্রিয়াকলাপগুলি সঠিকভাবে প্রতিফলিত নাও হতে পারে সুতরাং এগুলি প্রজেক্ট পোর্টফোলিও পরিচালনার কিছু ভাল এবং খারাপ এখন আসুন আমরা দেখি কীভাবে পৃথক প্রজেক্ট গুলির ইভ্যালুয়েশন করা যায় আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে পৃথক প্রজেক্ট গুলির ইভ্যালুয়েশন এর জন্য তিন ধরণের সম্ভাব্যতা অধ্যয়ন প্রয়োজন সুতরাং একটি হল এই প্রযুক্তিগত সম্ভাব্যতা তারপরে আর্থিক সম্ভাব্যতা এবং অপারেশনাল সম্ভাব্যতা আসুন আমরা প্রথমে এই প্রযুক্তিগত ইভ্যালুয়েশন সম্পর্কে দেখি সুতরাং প্রযুক্তিগত ইভ্যালুয়েশন বর্তমান সাশ্রয়ী মূল্যের প্রযুক্তির সাথে প্রয়োজনীয় কার্যকারিতা অর্জন করা যায় কিনা তা ইভ্যালুয়েশন করে গঠিত বর্তমানে বাজারে কী প্রযুক্তি বিদ্যমান যার সাথে আপনি প্রজেক্ট টি বিকশিত করতে পারেন তারপরে আমরা বলি যে এটি প্রযুক্তিগতভাবে সম্ভব এবং প্রযুক্তিগত ইভ্যালুয়েশন পুরোপুরি পূরণ করা হয়েছে সুতরাং একইভাবে প্রযুক্তির ব্যয় যদি আপনি একটি নতুন প্রযুক্তি নতুন হার্ডওয়্যার নতুন সফ্টওয়্যার ব্যবহার করবেন সুতরাং গৃহীত প্রযুক্তির ব্যয় যা আর্থিক ইভ্যালুয়েশন এ অবশ্যই বিবেচনা করা উচিত যখন লোকেরা ব্যয় সুবিধা বিশ্লেষণ প্রস্তুত করে আপনাকে নতুন হার্ডওয়্যার নতুন সফ্টওয়্যার বা নতুন প্রযুক্তির ব্যয় বিবেচনা করতে হবে আপনাকে এই ব্যয় বিবেচনা করতে হবে তাহলে এই আর্থিক ইভ্যালুয়েশন আর্থিক ইভ্যালুয়েশন এ আমাদের ব্যয় এবং সুবিধাগুলি বিশ্লেষণ করতে হবে সুতরাং এই কারণেই এটি ব্যয় সুবিধা বিশ্লেষণ হিসাবে পরিচিত আমাদের বিভিন্ন ব্যয় বিশ্লেষণ করতে হবে যা ব্যয় করা হবে আমাদের বিভিন্ন সুবিধা গুলি বিশ্লেষণ করতে হবে তারপরে আমাদের তুলনা করতে হবে যে সুবিধাগুলি ব্যয়ের চেয়ে বেশি কিনা যদি সুবিধাটি ব্যয়ের চেয়ে যথেষ্ট বেশি হয় তারপরে আমরা বিকশিতের অনুমোদনের জন্য প্রজেক্ট টি গ্রহণ করব আমাদের অবশ্যই বিকশিতের জন্য সেই প্রজেক্ট টি গ্রহণ করা উচিত নয় সুতরাং এই আর্থিক ইভ্যালুয়েশন বা যা ব্যয় সুবিধা বিশ্লেষণ হিসাবে জনপ্রিয় এটি একটি স্বতন্ত্র প্রজেক্ট এর সাথে সম্পর্কিত স্বতন্ত্র প্রজেক্ট গুলির জন্য আপনাকে ব্যয় সুবিধা বিশ্লেষণ করতে হবে ব্যয় সুবিধা বিশ্লেষণের জন্য আপনাকে প্রথমে নিম্নলিখিতগুলি করতে হবে আপনাকে সমস্ত খরচ সনাক্ত করতে হবে বিভিন্ন ধরণের ব্যয় কী আপনাকে সনাক্ত করতে হবে উদাহরণস্বরূপ কিছু ব্যয় হবে বিকশিত খরচ কিছু খরচ হয়তো সেটআপ খরচ উদাহরণস্বরূপ আপনার প্রজেক্ট বিকশিতের জন্য নিয়োগের জন্য হার্ডওয়্যার খরচ এবং এই পরীক্ষা সেট করার জন্য কর্মীদের প্রশিক্ষণ খরচ সুতরাং হার্ডওয়্যার সেট করার বিষয়ে কী ব্যয় প্রয়োজন হবে বা বিভিন্ন কর্মী নিয়োগের জন্য তাদের প্রশিক্ষণ প্রদানের প্রয়োজন হবে সুতরাং সেটআপ খরচ হিসাবে এই খরচ একইভাবে আমাদের আরেকটি ব্যয় অপারেশনাল খরচের মতো হতে পারে সুতরাং অপারেটিং সিস্টেম এর খরচের পরে ইনস্টলেশনের পরে ইনস্টলেশন এর পরে এটি পরিচালনা করার জন্য এটি চালানোর মাধ্যমে আমাদের কিছু ব্যয় সরবরাহ করতে হতে পারে সুতরাং এগুলি অপারেশনাল খরচ সুতরাং এইভাবে ব্যয় সুবিধা বিশ্লেষণ সম্পাদনের জন্য আমাদের বিভিন্ন ধরণের ব্যয় সনাক্ত করতে হবে তারপরে আমাদের একইভাবে বিভিন্ন ধরণের সুবিধাগুলি সনাক্ত করতে হবে সুতরাং বিভিন্ন ধরণের সুবিধা রয়েছে যা পরবর্তী শ্রেণীতে আলোচনা করা হবে আমি বলতে চাইছি ব্যয়ের শ্রেণীবিন্যাস এবং সুবিধার শ্রেণীবিন্যাস আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব তারপরে পরীক্ষা করুন যে সুবিধাগুলি ব্যয়ের চেয়ে বেশি কিনা আমি আপনাকে ইতিমধ্যে বলেছি যে কর্মক্ষমতা ব্যয় সুবিধা বিশ্লেষণ কোথায় আমাদের অবশ্যই পরীক্ষা করতে হবে যে যারা প্রজেক্ট থেকে প্রাপ্ত হবে তাদের সুবিধাগুলি অবশ্যই ব্যয়ের চেয়ে বেশি হতে হবে তারপরে আমরা কেবল চেক আপ করতে পারি আমরা বিকশিতের জন্য প্রজেক্ট টি গ্রহণ করতে পারি অন্যথায় আমাদের বিকশিতের জন্য প্রজেক্ট টি গ্রহণ করা উচিত নয় সুতরাং এটি ব্যয় সুবিধা বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সুতরাং আমাদের পরীক্ষা করতে হবে যে সুবিধাগুলি খরচের চেয়ে বেশি সুতরাং আপনাকে অনেক ধন্যবাদ